তাহলে শেষ অধ্যায়ে আমরা ম্যাসনের সূত্র Mason's rule সম্বন্ধে আলোচনা করেছি আমরা সেখান থেকেই আমাদের আলোচনা চালিয়ে নিয়ে যাব আমরা আজকের অধ্যায়ে স্টেট ইকুয়েশনও দেখব তাহলে প্রথমে ম্যাসনের সূত্র আলোচনা করা যাক যেটা আমরা শেষ অধ্যায়েও আলোচনা করছিলাম আমরা মেশিনের চিত্র সম্বন্ধে যা আলোচনা করছিলাম এই ফর্মুলা এস জে ম্যাসন পান যখন তিনি সিগন্যাল ফ্লো গ্রাফকে ইকুয়েশনগুলির সঙ্গে একই সাথে সম্পর্ক স্থাপন করেন সিগন্যাল ফ্লো গ্রাফে নন টাচিং লুপের উপস্থিতি এস যে ম্যাসনের দেওয়া সূত্রের জটিলতা বাড়িয়ে দেয় কিন্ত সাধারণতঃ যা হয় বেশিরভাগ সিস্টেমে যা বাস্তবে দেখা যায় তাতে নন টাচিং লুপ থাকে না সুতরাং এইভাবে সেইসব সিস্টেমের ক্ষেত্রে ম্যাসনের সূত্রের প্রয়োগ সহজ হয় এবং সেইসব সিস্টেমের ক্ষেত্রে আমরা পাই যে ম্যাসনের সূত্র ব্লক ডায়াগ্রাম রিডাকশনের থেকে অনেক সহজ তাহলে দেখা যাক ম্যাসনের সূত্রটা কী ছিল যদি C হয় আউটপুট এবং R হয় ইনপুট ল্যাপলাস ট্রান্সফর্ম তাহলে সিস্টেমের ট্রান্সফার ফাংশনকে CR রূপে প্রকাশ করা যায় যা ম্যাসনের সূত্রের সাহায্যে পাওয়া যাবে GCRkTkk যেখানে বোঝায় যোগফল k ফরওয়ার্ড পাথের সংখ্যা Tk k তম ফরওয়ার্ড পাথ গেইন 1 লুপ গেইনএকসাথে নেওয়া দুটি নন টাচিং লুপ গেইন একসাথে নেওয়া তিনটি নন টাচিং লুপ গেইন একসাথে নেওয়া চারটি নন টাচিং লুপ গেইন kহল সিগন্যাল ফ্লো গ্রাফের সেই অংশ যা kতম ফরওয়ার্ড পাথের সাথে ননটাচিং তাহলে এই হলো ম্যাসনের দেওয়া সেই সূত্র কিভাবে আমরা ব্যবহার করব তা একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করা যাক তাহলে একটি উদাহরণ নেওয়া যাক ধরা যাক যদি সিগন্যাল ফ্লো গ্রাফ এই রকম হয় যেখানে একটি ইনপুট পাচ্ছেন Rs এবং তারপর পাচ্ছেন আউটপুট ধরে নেওয়া যাক Cs এবং এক্ষেত্রে ট্রান্সফার ফাংশন Y1 তাহলে হচ্ছে Z2 একটি লুপ যেটা মাইনাস Y1 তাহলে Y3 আরেকটি লুপ যেটা মাইনাস Z2 এবং তারপর এটা হল মাইনাস Y3 তারপর Z4 এবং এটি ট্রান্সফার ফাংশনের ইউনিটি গেইন তাহলে এটি হল সিগন্যাল ফ্লো গ্রাফ প্রথমেরটি পেলে আপনাকে ফরওয়ার্ড পাথ গেইন নির্ণয় করতে হবে সুতরাং এই সিগন্যাল ফ্লো গ্রাফটিতে দেখবেন একটিমাত্র ফরওয়ার্ড পাথ আছে অন্য কোন ফরওয়ার্ড পাথ নেই তাহলে Y1 ফরওয়ার্ড পাথ গেইন ধরে নিলে Z2 Y3 Z4 এই সিগন্যাল ফ্লো গ্রাফের জন্য ফরওয়ার্ড পাথ গেইন হবে এবার আমাদের কাছে কতগুলি আলাদা লুপ আছে তা খুঁজে বের করতে হবে তাহলে এখানে আমরা পাচ্ছি তিনটি আলাদা লুপ এই আলাদা লুপগুলি কী এটি হল একটি তাহলে প্রথমেরটি হবে মাইনাস Y1 Z2 দ্বিতীয়টি হবে মাইনাস Z2 Y3 এবং তৃতীয়টি হবে মাইনাস Y3 Z4 তাহলে এগুলি হল তিনটি আলাদা লুপ যেগুলি খুঁজে বের করতে হবে এখন এরপর নন টাচিং লুপের্ জোড়া খুঁজে বের করতে হবে তাহলে যদি এই সিগন্যাল প্রোগ্রামটি দেখেন এবং যদি শুধু লুপ আঁকেন তাহলে যেটা দেখবেন এখানে তিনটি লুপ থাকবে তাহলে এটা হল Z2 মাইনাস Y1 Y3 মাইনাস Z2 এবং Z4 মাইনাস Y3 তাহলে যদি তার মধ্য থেকে মাঝখানেরটিকে বাদ দেন তাহলে দুটি লুপের সেট পাবেন যেটা একে অপরকে স্পর্শ করছে না তাহলে সেক্ষেত্রে নন টাচিং লুপের মান ট্রানস্ফার ফাংশনের মানের সমান হবে যেটা আমরা পরের স্লাইডে লিখব তাহলে নন টাচিং লুপের টোটাল গেইন হবে মাইনাস Z2 Y1 গুন মাইনাস Y3 Z4 তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস এবং পাবেন Z2 Y1 এর সাথে Y3 Z4 এর গুণিতক তাহলে আপনি এটা পাবেন যখন আপনার কাছে দুটি নন টাচিং লুপ থাকবে এখন আমাদের অন্য নন টাচিং লুপগুলি খুঁজে বের করতে হবে তাহলে যদি এই সিগন্যাল ফ্লো গ্রাফটি দেখেন তাহলে দেখবেন এখানে কোন নন টাচিং লুপ নেই যার অর্থ এখানে তিনটির বেশি কোন নন টাচিং লুপ এই সিগন্যাল ফ্লো গ্রাফে দেখতে পাবেন না তাহলে তিনটি অথবা চারটি নন টাচিং লুপের সমষ্টি এই সিগন্যাল ফ্লো গ্রাফে পাওয়া যাবে না তাহলে শেষ পর্যন্ত ডেল্টাকে লিখতে পারেন 1 মাইনাস আলাদা লুপ গেইনগুলির যোগফল তাহলে আমরা যেভাবে আলোচনা করেছিলাম সেভাবে আলাদা লুপ গেইনগুলি পেলেন তাহলে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি মাইনাস Z2 Y1 মাইনাস Z4 Y3 এর মাইনাস যা এই আলাদা লুপগুলি থেকে পাবেন এবং তারপর পাবেন দুটি নন টাচিং লুপের সেট তাহলে এটা হবে Z2 Y1 গুণ Y3 Z4 তাহলে এটা আপনি পাচ্ছেন ডেল্টার একটি অংশ হিসাবে এরপরে দেখতে হবে যে আপনি কতগুলি লুপ খুঁজে পেতে পারেন যা ফরওয়ার্ড পাথটি স্পর্শ করছে না সুতরাং আপনি যদি ফরোয়ার্ড পাথটি দেখেন সেই তিনটি লুপ যা আপনি সিগন্যাল ফ্লো গ্রাফটিতে দেখতে পাচ্ছেন সেগুলি ফরোয়ার্ড পাথটি স্পর্শ করছে তো সেক্ষেত্রে আপনি কী লিখতে পারেন আপনি ডেল্টা 1 লিখতে পারেন কারণ আমাদের কাছে 1 এর সমান একটি ফরোয়ার্ড পাথ রয়েছে কারণ এমন কোনও লুপ আমাদের কাছে নেই যা ফরোয়ার্ড পাথটি স্পর্শ করছে না তাহলে এখন কী করতে পারেন এই মানগুলি একত্রিত করলে পাওয়া যাবে সম্পূর্ণ সিস্টেমের ট্রান্সফার ফাংশন যা Cs বিভক্ত Rs আপনি কী লিখতে পারেন এখন লিখতে পারেন Tk গুণ ডেল্টা k তাহলে ফরোয়ার্ড পাথ গেইন হল Y1 Z2 গুণ Y3 Z4 ডেল্টা k হল 1 তাহলে যাই হোক এখন গুণ সমান লিখতে পারেন অথবা এটি একই থাকবে ভাজক হিসাবে আপনি ডেল্টার মান লিখবেন তাহলে ডেল্টার মান কী ডেল্টা হবে 1 যুক্ত Z2 Y1 যুক্ত Z2 Y3 যুক্ত Z4 Y3 যুক্ত Z2 Z4 Y1 Y3 সুতরাং এটি হল ট্রান্সফার ফাংশন যা আপনি ম্যাসনের সূত্র Mason's rule প্রয়োগ করার সময় সিগন্যাল ফ্লো গ্রাফ থেকে পাবেন সুতরাং আশা করি আপনি এখন অন্যান্য সিগন্যাল ফ্লো গ্রাফের জন্য ট্রান্সফার ফাংশন নির্ণয় সম্পর্কিত গণনাগুলি করতে পারবেন এখন আসুন আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে আলোচনা করি এবং আমরা এটিকে স্টেট ইকুয়েশন হিসাবেও ডাকি আসুন আমরা সেই ধারণাটি বুঝে নিই তাহলে একটি n তম অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে n সংখ্যক ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে ভেঙে ফেলা যায় সুতরাং ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের থেকে সহজে সমাধান করা যায় ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কন্ট্রোল সিস্টেমের বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করা হয় সুতরাং এখন ডিফারেনশিয়াল সমীকরণের একটি নমুনা নেওয়া যাক এটি খুব সাধারণ সমীকরণ যা আপনি হয়ত দেখে থাকবেন যখন আমরা সিরিজ RLC সার্কিট নিয়ে আলোচনা করেছি এবং বাইরের ভোল্টেজ সোর্স সংযুক্ত থাকে তাহলে আমরা লিখতে পারি RitLdidt1Cidte R হল রেজিস্ট্যান্স L হল ইন্ডাকট্যান্স C হল ক্যাপ্যাসিট্যান্স i হল নেটওয়ার্কে কারেন্ট et হল ব্যবহৃত ভোল্টেজ তাহলে এক্ষেত্রে e হল ফোর্সিং ফাংশন এবং t কী t হল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং আমরা এটা ধরে নেব যে কারেন্ট হল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অথবা অজানা যা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান করে আমাদের নির্ণয় করতে হবে ধরা যাক x1titdt এবং x2tdx1dtit তারপর RitLdidt1Cidte ইকুয়েশনটিকে এই দুটি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে ভেঙে ফেলা যায় x2tdx1dt dx2dt 1LCx1t RLx2t1Let সুতরাং সাধারণভাবে এই ধারণাটি লেখা যায় যা আমরা এইমাত্র আলোচনা করলাম এটিকে n তম অর্ডার সিস্টেমে প্রয়োগ করা যায় তাহলে আমরা লিখতে পারি dnydtnan 1dn 1ydtn 1a1dytdta0ytft তো আমরা কী করব ধরা যাক a0 a1 an 1 y র ফাংশন না অর্থাৎ সেগুলি কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট তো আমরা কী করতে পারি আমরা প্রতিস্থাপন করতে পারি x1tyt x2tdydt xntdn 1ydt সুতরাং যখন এক একটি কম্পোনেন্টকে ভ্যারিয়েবল হিসাবে প্রকাশ করেন তখন এই ইকুয়েশনের দ্বারা সহজেই লিখতে পারেন dx1dtx2t dx2dtx3t dxndt a0x1t a1x2t an 2xn 1t an 1xntf আমরা এটিকে এই ইকুয়েশনে প্রয়োগ করে dxndt কে অন্য কম্পোনেন্টগুলির যোগফল রূপে লিখতে পারি সুতরাং সর্বশেষ সমীকরণটি হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ টার্মগুলিকে বাকি টার্মগুলির সাথে সমান করে পাওয়া যায় সুতরাং যে ফার্স্ট অর্ডার ইকুয়েশনগুলির সেট ভ্যারিয়েবলগুলি থেকে পাওয়া গেছে যেগুলিকে x1 x2 থেকে xn পর্যন্ত সংজ্ঞায়িত করা হয়েছে সেগুলিকে আমরা বলব স্টেট ভ্যারিয়েবল কেন আমরা তাদের স্টেট ভ্যারিয়েবল বলি প্রথমে বুঝে নেওয়া যাক স্টেট কী কোন সিস্টেমের স্টেট সেই সিস্টেমের অতীত বর্তমান এবং ভবিষ্যতের প্রতি নির্দেশ করে এখন স্টেট ভ্যারিয়েবলের সেট এবং সেট ইকুয়েশনের সংজ্ঞা সহজেই দেওয়া যায় ডায়নামিক সিস্টেমের মডেলের জন্য এখানে যদি দেখেন ভ্যারিয়েবল যা সংজ্ঞায়িত করা হয়েছে x1 x2 xn হিসাবে সেগুলি আসলে ভ্যারিয়েবল যা আগের ইকুয়েশনগুলিকে সংজ্ঞায়িত করে সেগুলি n তম অর্ডার সিস্টেম এবং ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলি হল স্টেট ইকুয়েশন এখন স্টেট ভ্যারিয়েবলের সংজ্ঞা কী তাহলে স্টেট ভ্যারিয়েবেলকে অবশ্যই এই শর্তগুলি মানতে হবে তাহলে যেকোনো প্রাথমিক সময়ে অর্থাৎ tt0 স্টেট ভ্যারিয়েবেলগুলি x1x2xn সিস্টেমের ইনিশিয়াল স্টেট সংজ্ঞায়িত করে যদি সময় t এর জন্য সিস্টেমের ইনপুট 0 এর থেকে বড় হয় এবং সংজ্ঞায়িত ইনিশিয়াল স্টেটগুলি স্পেসিফায়েড হয় স্টেট ভ্যারিয়েবলগুলি সিস্টেমের ভবিষ্যৎ চরিত্র সম্পূর্ণরূপে সংজ্ঞায়িত করে তাহলে যে ভ্যারিয়েবলগুলি দেখলেন x2 x3 এবং এইভাবেই সেগুলি আগের ভ্যারিয়েবলগুলির ডেরিভেটিভকে সংজ্ঞায়িত করে সুতরাং এর দ্বারা সিস্টেমের পারফরম্যান্স বা সিস্টেমের বর্তমান অথবা ভবিষ্যৎ অবস্থাকে সংজ্ঞায়িত করে তাই এই জন্যই এগুলিকে স্টেট ভ্যারিয়েবল বলা হয় কোনো সিস্টেমের স্টেট ভ্যারিয়েবলকে এভাবে সংজ্ঞায়িত করা হয় যে ভ্যারিয়েবলের মিনিমাল সেট অর্থাৎ x1 থেকে xn এমনভাবে যে এই ভ্যারিয়েবলের ধারণা কোনো এক সময় যেমন t0 এবং সেই সময় t0 তে অ্যাপ্লায়েড ইনপুটের ধারণা যে কোন সময় tto তে সিস্টেমের স্টেট নির্ণয়ের জন্য যথেষ্ট তাহলে যদি t সমান 0 তে স্টেট ভ্যারিয়েবলের সম্বন্ধে ধারণা থাকে তাহলে আপনি এই স্টেট ভ্যারিয়েবলের সাহায্যে 0 র থেকে বড় যে কোন সময় t র ক্ষেত্রে সিস্টেম স্টেট কে নির্দিষ্ট করে বলতে পারেন তাহলে স্টেট স্পেস এ এই n স্টেট ভ্যারিয়েবল থেকে এটিকে এভাবে সংজ্ঞায়িত করতে পারেন xtAxtBu এই স্লাইডে এইমাত্র দেখা ইকুয়েশনগুলি একত্রিত করলে তাদেরকে আপনি ম্যাট্রিক্স ফর্ম এ এভাবে প্রকাশ করতে পারেন xtAxtBu যেখানে xt হল স্টেট ভেক্টর xtx1 x2 xn u হল স্টেট ভেক্টর ধরা যাক যদি n সংখ্যক ইনপুট ভ্যারিয়েবল থাকে তাহলে ইনপুট ভেক্টর হবে utu1 u2 up এখন কোএফিশিয়েন্টটি কি তাহলে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স A এবং B কে এভাবে সংজ্ঞায়িত করতে পারেন a11 a12 a1n a21 a22 a2n ⋮⋱ an1 an2 ann n×n Bb11 b12 b1p b21 b22 b2p ⋮⋱ bn1 bn2 bnp n×p এখন আউটপুট ইকুয়েশন নিয়ে আলোচনা করা যাক কোন সিস্টেমের আউটপুট হল একটি ভ্যারিয়েবল যা পরিমাপ করা সম্ভব কিন্তু স্টেট ভ্যারিয়েবল সব সময় এই শর্ত মেনে চলতে পারে না বুঝে নেওয়া যাক এর মানে কী উদাহরণস্বরূপ ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে স্টেট ভ্যারিয়েবল ওয়াইন্ডিং কারেন্ট অথবা রোটরের গতিবেগ এবং সরণের মতো হবে তাহলে এগুলি পরিমাপযোগ্য কোয়ান্টিটি তাই সেই জন্যই এই ভ্যারিয়েবেলগুলি আউটপুট ভ্যারিয়েবেল হিসাবে গৃহীত হয় অন্যদিকে যদি ম্যাগনেটিক ফ্লাক্স কেও এই ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে ভ্যারিয়েবল ধরা হয় ম্যাগনেটিক ফ্লাক্স কে আউটপুট ভ্যারিয়েবেল হিসাবে ধরতে পারবেন না কারণ আপনি সরাসরি কোন ইকুয়েশন ব্যবহার করে ম্যাগনেটিক ফ্লাক্স পরিমাপ করতে পারবেন না সুতরাং এই জন্যই ম্যাগনেটিক ফ্লাক্স আউটপুট ভ্যারিয়েবেল হিসাবে গ্রহণযোগ্য না এখন সাধারণভাবে আপনি আউটপুট ভ্যারিয়েবেলকে এই স্টেট ভ্যারিয়েবলের বীজগাণিতিক সংমিশ্রন হিসাবে লিখতে পারেন তাহলে এই সিস্টেমটিকে এভাবে প্রকাশ করা যায় dnydtnan 1dn 1ydtn 1a1dytdta0ytft যদি yt কে আউটপুট হিসাবে ধরা হয় তাহলে আউটপুট ইকুয়েশন হবে ytx1t তাহলে লিখতে পারেন y1 y2 yq CxtDu Cc11 c12 c1n c21 c22 c2n ⋮⋱ cq1 cq2 cqn Dd11 d12 d1p d21 d22 d2p ⋮⋱ dq1 dq2 dqp তাহলে এতক্ষন আমরা কী করলাম আমরা স্টেট ভ্যারিয়েবল লিনিয়ার কন্টিনিউয়াস ডাটা ও ডিসক্রিট ডায়নামিক সিস্টেমের স্টেট ইকুয়েশনের ধারণা এবং সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম লিনিয়ার সিস্টেমের ট্রান্সফার ফাংশন নির্ণয়ের জন্য আমরা ব্লক ডায়াগ্রাম এবং সিগন্যাল ফ্লো গ্রাফ পদ্ধতিও ব্যবহার করেছি এবার পরবর্তী অধ্যায়ে আমরা যা করব আমরা স্টেট ইকুয়েশনের মডেলিং এ সিগন্যাল ফ্লো গ্রাফের ধারণাকে প্রয়োগ করব এবং তার ফলাফল স্টেট ডায়াগ্রামে ব্যবহার করব কোন স্টেট ভ্যারিয়েবল গঠনের প্রাথমিক চরিত্র হল লিনিয়ার ও ননলিনিয়ার সিস্টেম টাইম ইনভ্যারিয়ান্ট এবং টাইম ভ্যারিয়িং সিস্টেম এবং সিঙ্গল ভ্যারিয়েবল ও মাল্টিভ্যারিয়েবল সিস্টেমকে সমভাবে মডেল করা যায় যেখানে অন্যদিকে ট্রান্সফার ফাংশনকে শুধুমাত্র লিনিয়ার টাইম ইনভ্যারিয়ান্ট সিস্টেম হিসাবে সংজ্ঞায়িত করা হয় তাহলে এর সাথেই আমরা আজকের আলোচনা সমাপ্ত করলাম আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব যখন আমরা মাল্টিভ্যারিয়েবল সিস্টেমের মডেলিং শুরু করব যেখানে অনেকগুলি ইনপুট এবং অনেকগুলি আউটপুট দেখতে পাবেন এবং কীভাবে সেই মডেলগুলিকে বিশ্লেষণ করবেন ধন্যবাদ